এই ক্লাসে আমরা গ্রাফিন এর ব্যাপারে কথা বলছিলাম এটা একটা 2 ডি ন্যানোম্যাটেরিয়াল এবং এটার আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে এবং এটার একটা কনসেপ্ট আছে যেটা দিয়ে আমরা 2 ডি উপাদান গুলোকে অ্যাক্সেস করতে পারি গত কয়েক বছর ধরে একই সিস্টেমগুলোকে দেখা হচ্ছে যেগুলো 2 ডি প্রকৃতির এবং এই উপাদান গুলোকে সংশ্লেষ করা বিছিন্ন করা স্থিতিশীল করা এবং তাদের কে নিয়ে পড়াশুনা করা খুবই কঠিন হয়ে উঠছে সুতরাং এই ক্লাসে আমরা গ্রাফিনের ওপর ফোকাস করবো এবং এটা থেকে সবসময় আমরা একই প্রকৃতির আরও অতিরিক্ত উপাদান গুলোকে দেখতে পারবো সুতরাং এই ক্লাসে আমরা গ্রাফিনের কাঠামোটা দেখবো এবং দেখবো যে এটাতে কি কি অদ্ভুততা আছে গ্রাফিনের সংশ্লেষ করার প্রক্রিয়াটাও দেখবো কিছু আকর্ষণীয় প্রক্রিয়া আছে যেটা দিয়ে গ্রাফিনকে সংশ্লেষ করা যেতে পারে আমরা গ্রাফিনের বৈশিষ্ট্য ও দেখবো আমরা দেখবো যে এটার অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে বিশেষভাবে গ্রাফিন কে দেখার আগে যে প্রসঙ্গে আমরা বিভিন্ন উপাদান গুলোর দিকে নজর দিচ্ছি সেটা বোঝা দরকার প্রথমে এই বাল্ক উপাদানটা আছে এবং এই রকম উপাদানের সাথে আমরা পরিচিত যদি একটা স্টিল টিউব কিনি একটা রড কিনি মেটালের একটা ব্লক কিনি একটা স্টেইনলেস স্টিল প্লেট কেনা হয় অথবা একটা সেরামিক প্লেট কিনি যদিও মেটেরিয়াল সাইন্স লেভেলে এগুলো একই দেখায় এগুলো সমস্ত হল বাল্ক উপাদান এগুলো কিছু মিলিমিটার মোটা হয় এবং মেটেরিয়াল সাইন্সের কনসেপ্ট থেকে এগুলো সব বাল্ক উপাদান এখন উপাদানগুলোর বেধ কমানো যেতে পারে তাহলে এটা একটা পাতলা উপাদান তৈরি হবে এবং তাহলে একটা 2 ডি উপাদান তৈরি হবে সুতরাং যখন এটা 2 ডি উপাদান তৈরি হবে এবং এটাকে ন্যানোমিটার স্কেলে নামাতে পারছি তাহলে এটাকে আমরা কোয়ান্টাম ওয়েল বলে বর্ণনা করবো আমরা এটাকেও নিতে পারি সুতরাং আমরা এখান থেকে শুরু করেছি এবং আমরা একটা ডাইমেনশন কমিয়েছি যার ফলে এরকম প্রকৃতির উপাদান পাচ্ছি এই 2 ডি উপাদানটাকে নিয়ে যদি একটা ডাইমেনশন কমানো হয় তাহলে আমরা কোয়ান্টাম ওয়্যার পাবো যেটা এখানে দেখতে পাচ্ছ এবং তারপর যদি এরকম টিউবের মতন কাঠামো তৈরি করা হয় যেমন কার্বন ন্যানোটিউব ইত্যাদি এগুলো কোয়ান্টাম ওয়েলের প্রকৃতির কাছাকাছি যাচ্ছে এবং তাহলে এই 1-ডি উপাদানটাকে নেওয়া পারে যেটা হল কোয়ান্টাম ওয়্যার এবং তারপর আবার এটার একটা ডাইমেনশন কমানো যাবে অবশেষে আমরা একটা কোয়ান্টাম ডট পাবো সুতরাং এটা আরেক রকমের উপাদান সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমরা ডাইমেনশণ গুলোকে কমাচ্ছি উপাদানে অ্যাটম গুলোর 3-ডি ইন্টারঅ্যাকশন এর ফলে অনেক গুলো মেটেরিয়াল প্রপার্টি দেখতে পাই এর ফলে মাইক্রোস্কোপিক্যালি আমরা কিছু প্রব লাগিয়ে কিছু বৈশিষ্ট্য পরিমাপ করি এবং ওটার জন্য প্রতিক্রিয়া পাই যখন 1-ডাইমেনশনকে কমানো হয় অ্যাটম গুলোর মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা থাকে সেটা আর পাওয়া যায় না কারণ একটা অ্যাটমের সেটকে একটা ডাইরেকশনে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং যেসব অ্যাটম গুলো অন্যথায় সেই দিকের ইলেক্ট্রন গুলোর সাথে ইন্টারঅ্যাকশন করত এখন আর সেই ইন্টারঅ্যাকশনটা নেই এবং এখন তারা ফ্রি অন্য কিছু করার জন্য অতএব 2 ডি উপাদান গুলোর বৈশিষ্ট্য যা আমরা দেখতে পাবো সেগুলো 3 ডি উপাদানের বৈশিষ্ট্যর থেকে আলাদা হওয়ার অনেক বেশি সম্ভবনা আছে সুতরাং আমরা 1 ডি উপাদানে পৌঁছই এবং তোমরা কিছু পার্থক্য দেখবে এবং তারপর যখন একটা 0 ডি উপাদানে পৌছবে যেটা একটা ডট আবার বৈশিষ্ট্যতে কিছু পার্থক্য দেখবে অতএব কোয়ান্টাম ডটে বৈশিষ্ট্য গুলোর পার্থক্য দেখতে পারবে যেমন আগে বলেছিলাম যে এখন বন্ড গুলো সমস্ত ডাইরেকশনে স্যাচুরেটেড নেই এবং এই বন্ড গুলোর ভগ্নাংশ এর সংখ্যা অনেক বেশি অতএব একটা বাল্ক উপাদানে ওপরের দিকে যেই অ্যাটম গুলো আছে সেগুলো স্যাচুরেটেড নয় কিন্তু এই বিশাল বড় ভলিউম যেটা আছে সেটা স্যাচুরেটেড আছে ক্রিস্টাল স্ট্রাকচার এবং বন্ডিং এর সাপেক্ষে অতএব যে বৈশিষ্ট্যটা মাপা হয় সেটা এটা দ্বারা প্রভাবিত এই বাল্কটা এই বৈশিষ্ট্যকে প্রভাবিত করে যখন এই কোয়ান্টাম ডটে পৌঁছানো হয় বাল্কটা খুব ছোট হয়ে যায় যেই সারফেসটা চারপাশে দেখছ সেটা বাল্কের রেস্পেক্টে অনেক বড় অতএব এই বৈশিষ্ট্যটা এই সারফেস দ্বারা প্রভাবিত হবে এটাই আমরা দেখছি এই 2 ডি উপাদান গুলো তারা আকর্ষণীয় হয়ে উঠেছে কারণ অনেক সময় ধরে এগুলো কে 2 ডি যৌগিক হিসেবে ধরা হোতো খাঁটিভাবে 2 ডি যৌগিক কে তৈরি করা খুবই সমস্যাজনক এদের কে সাধারণ তাপমাত্রায় তৈরি করা একদম সম্ভব নয় কারণ তারা তাপীয়ভাবে অস্থির হবে এবং তারা কিছু ফর্মে বিক্রিয়া করবে অথবা কোন ভাবে ভেঙ্গে পড়বে অতএব সাধারণ তাপমাত্রায় এদের কে তৈরি করা যাবে না এদের কে তৈরি করার জন্য আমাদের কে 0 Kelvin এ যেতে হবে যেখানে একটু হলেও এদের কে তৈরি করার সম্ভবনা আছে অনেক দিন ধরে এই কেসটাকেই ধরা হোতো যখন অনেক পরীক্ষা করার চেষ্টা হয়েছে যেটা 2 ডি উপাদান গুলোর সাথে যুক্ত খুব একটা অবাক হওয়ার কিছু নেই যে তারা সেটাতে সফল হয় নি অথবা পরীক্ষা গুলো করার জন্য অনেক বাধার মুখোমুখি তাদের কে হতে হয়েছে ইত্যাদি অতএব এইভাবেই ওই জিনিস গুলোকে দেখা হোতো আবার 2 ডি উপাদান গুলো এমন যে তাদের বেশিরভাগ কেই অন্য 3 ডি উপাদান গুলো ধরে থাকে সুতরাং একটা সাবস্ট্রেট থাকবে যা এগুলোকে ধরে রাখবে এই করেই 2 ডি কাজ করা হোতো এবং আশ্চর্যজনকভাবে লোকেরা দেখল যে তারা গ্রাফিন ও বানাতে পারবে যার কাঠামো আমরা একটু পরে দেখবো কিন্তু মূলত এটা কার্বন অ্যাটম গুলোর একটা 2 ডি ভার্সন যেগুলো 2 ডি তে অ্যারেড আছে এটা বার করতে গিয়ে তাদের অসুবিধা হয়েছিল কারণ এর তাত্ত্বিকভাবে এটা সম্ভব ছিল না শক্তিশালী এবং ছোট কার্বন কার্বন বন্ড যে গ্রাফিনে থাকে সেটা জানার আর বোঝার পর থেকেই লোকেদের একক স্তর গ্রাফিন তৈরি করতে সুবিধা হয়েছে এবং এই শক্তিশালী এবং ছোট বন্ড থাকার জন্য এটা সিস্টেমে থাকা থার্মাল ইনস্টেবিলিটি কে কাটিয়ে উঠতে পেরেছে এটা গ্রাফিনের ক্ষেত্রে একসাথে আসা জিনিসগুলোর একটা খুব গুরুত্বপূর্ণ সংমিশ্রণ এর জন্য যেটা হওয়া সম্ভব হয়েছে অতএব এটা হয়েছে যদিও তাত্ত্বিকভাবে এটা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল কিন্তু এটা হল এবং এটাকে তারা ব্যাখ্যা করতে পারলো ছোট কার্বন কার্বন বন্ডের জন্য যদি লিটারেচারে দেখা হয় অনেক লোকেরা তাত্ত্বিকভাবে গ্রাফিনের ব্যাপারে বলেছে এবং এটাকে তৈরি করার জন্যেও চেষ্টা করেছে কিন্তু 2004 সালে গ্রাফিনকে একক স্তর হিসাবে বিচ্ছিন্ন করে দিয়ে কাজটি শুরু হয়েছিল 2004 সালে University of Manchester United Kingdom এ Andre Geim এবং Konstantin Novoselov প্রথম এই কাজটা করেন এবং তাদের কে 2010 এ পদার্থবিজ্ঞান এ নোবেল পুরস্কার দেওয়া হয় এটা থেকে বুঝতে পারছ যে এই আবিষ্কারটা কতটা গুরুত্বপূর্ণ এটা মোটেও ছোট জিনিস নয় এবং এটা থেকে বোঝা যায় যে মেটেরিয়াল সাইন্স কতটা জরুরি মেটেরিয়াল সাইন্সে দুজন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন এখানে প্রকৃতপক্ষে একটা উপাদান আছে যার একটা নূতন ফর্ম পাই অথবা উপাদানের একটা অংশকে আমরা আলাদা করতে পারি ওটাকে উপদানের একটা সেকসন থেকে আলাদা করে তোমরা নোবেল পুরস্কার পেতে পারো এটা খুব জরুরি কারণ এটা উপাদানের রেস্পেক্টে সব ধরণের সম্ভাবনা কে খুলে দেয় আগে এটা সম্ভব ছিল না এটাই হল মেটেরিয়াল সাইন্সের গুরুত্ব এই দুটো লোকের যোগদান এই ফিল্ডে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং 2004 সালে তারা এটাকে আলাদা করে আমরা আকর্ষণীয় জিনিস গুলো দেখবো যা দিয়ে তারা এই কাজটা করেছিলেন এবং কিকরে তারা আলাদা করেছিলেন আমরা অল্প করে গ্রাফিন এর সংশ্লেষণটাকেও দেখব গ্রাফিণে কার্বন অ্যাটম গুলো hexagonally bonded থাকে সুতরাং আমরা এই hexagon টা পাই প্রত্যেকটা কর্নারে কার্বন অ্যাটম আছে এটা হল hexagon টা এবং এর চারপাশে আরও hexagon কে তৈরি করা যাবে এই করেই গ্রাফিনের কাঠামোটা তৈরি হয় সুতরাং গ্রাফাইট অনেক গুলো গ্রাফিন শিট দিয়ে তৈরি কার্বন অ্যাটম গুলোর একটা একক স্তর হল গ্রাফিন এবং এগুলকে স্ট্যাক করলে আমরা গ্রাফাইট পাই যদিও এটাকে এরকম করে বর্ণনা করি বাস্তবতা হল যে আমরা ঠিক উল্টোটা পাবো যেখানে উপাদানটা হল গ্রাফাইট এগুলো আগে থেকেই স্তুপীকৃত আছে এই লেয়ার গুলো দিয়ে এবং এই করেই আমরা গ্রাফাইট পাই এটা আগে থেকেই পাওয়া যায় এবং একেকটা লেয়ার হল গ্রাফিন গ্রাফিন লেয়ার গুলোকে স্ট্যাক করলে আমরা গ্রাফাইট পাবো প্রকৃতিতে এই করেই গ্রাফাইট পাওয়া যায় এই লেয়ারে এরকম দেখবে যেরকম আগে বলেছিলাম যে গ্রাফাইট Refer Time 1122 নিয়ে অনেক সময় ধরে চর্চা ছলছে এবং আমরা এর বৈশিষ্ট্য গুলো জানি ইত্যাদি গ্রাফিনের একটা লেয়ার কে আলাদা করার সবসময় একটা আকর্ষণ ছিল কারণ লেয়ার গুলোর মাঝখানে বন্ডিং টা খুব দুর্বল কিন্তু লেয়ারে বন্ডিং টা খুব শক্তিশালী একটা সম্ভাবনা থাকে যে এই লেয়ার গুলোকে খোসা ছাড়ানর মত আলাদা করা যায় এবং কোন একটা ফর্মে আলাদা একটা লেয়ার পাই অথবা ওখানেই আরেকটা লেয়ার তৈরি করি তাহলে এই গ্রাফিনটাকে দেখা যেতে পারে এটার ওপর অনেক কাজ হয়েছে লোকেরা তাত্ত্বিকভাবে অনেক গণনা করেছে এটাকে নিয়ে যদি লিটারেচারের দিকে তাকাই আমরা সরবরাহকারীদের দিকে তাকাই যারা আমরা কাজ করতে পারি এমন পণ্য হিসাবে গ্রাফিন পাঠানোর চেষ্টা করে তাহলে আমরা তিনটে টার্ম দেখবো যেটা বার বার দেখতে পাই প্রথম টার্মটা হল গ্রাফিন যেটা আগে বললাম যে গ্রাফিন হল hexagonally bonded কার্বন অ্যাটম গুলোর একক স্তর সুতরাং গ্রাফিন নিজেই একটা পণ্য যেটা দিয়ে আমরা কাজ করতে পারি কিন্তু লিটারেচারে আরও দুটো টার্ম দেখবে যা বার বার ব্যবহার করা হয় একটা হল গ্রাফিন অক্সাইড এবং আরেকটা হল রিডিউসড গ্রাফিন অক্সাইড সুতরাং লিটারেচারে গ্রাফিন সম্পর্কিত এই দুটো টার্ম পাওয়া যায় মাঝে মাঝে দেখবে যে এই দুটো টার্ম কে উপাদান হিসেবে গ্রাফিনের থেকে বেশি ব্যবহার করা হচ্ছে এবং এটা দেখার বিষয় যে কিকরে তারা একে ওপরের সাথে সম্পর্কিত এবং কেনই বা আমরা গ্রাফিন অক্সাইড এবং রিডিউসড গ্রাফিন অক্সাইড নিয়ে মাথা ঘামাবো এটার জন্য আমাদের দেখা উচিত যে কিকরে গ্রাফিন সংশ্লেষণ করা হয় ওখান থেকে আমাদের দেখতে হবে তিনটে প্রধান উপায় আছে যেটা দিয়ে আমরা গ্রাফিন কে সংশ্লেষণ করতে পারি এবং এগুলো এখানে দেওয়া আছে প্রথমটাকে গ্রাফাইটের যান্ত্রিক এক্সফোলিয়েশন বলা হয় এক্সফোলিয়েশন মানে হল লেয়ার বাই লেয়ার সরানো যান্ত্রিক এক্সফোলিয়েশন মানে হল যান্ত্রিক ভাবে এই কাজটা করা সুতরাং ওটা কি আমাদের কাছে গ্রাফিনের এই লেয়ার গুলো আছে এবং যান্ত্রিক প্রক্রিয়া দিয়ে আমরা এই ওপরের লেয়ার কে সরাতে চাই এটাই হল যান্ত্রিক এক্সফোলিয়েশন যদি সেই সমস্ত বিজ্ঞানী যারা নোবেল পুরস্কার জিতেছিলেন তাদের গ্রাফাইট এর রেস্পেক্টে কাজটা দেখি যেটা হল কিকরে তারা এই আলাদা লেয়ারটাকে স্থিতশীল করেছেন তাহলে দেখবো যে তারা এই যান্ত্রিক এক্সফোলিয়েশন করেছিলেন সুতরাং তারা একটা পদ্ধতি বার করেছিলেন যাকে স্কচ টেপ পদ্ধতি বলা হয় এবং এটা একটা নির্দিষ্ট ব্র্যান্ড এর টেপ যাকে সাধারণত স্কচ টেপ বলা হয় আমরা গ্রাফাইট নিই এবং তার উপর টেপটা বসাই এবং তারপর ছাড়িয়ে নি এই প্রক্রিয়াটাকে বার বার চালাতে থাকি এই কাজটা তারা বার বার করেন এবং অবশেষে দেখেন যে গ্রাফিনের বিভিন্ন লেয়ার টেপের সাথে উঠে আসে এই সোজা পদ্ধতিতে তারা এই কাজটা করে ফেলেন কিন্তু তারা যে এটাকে টেনে বার করতে পেরেছিলেন সেটা সত্যিই অসাধারণ তারা একটা উপাদানের একক লেয়ার তৈরি করতে পেরেছিলেন এবং তারপর উন্নত কৌশল দিয়ে এটা প্রমান করেছিলেন এটাকে টেনে বার করা এক জিনিস এবং আর একটা একক লেয়ার কে টেনে বার করে আনা কে প্রমান করা আরও কঠিন কাজ তারা যেই একক লেয়ার কে টেনে বার করেছিলেন সেটা স্তিতশীল ছিল এবং এই করেই গ্রাফিনের সংশ্লেষণ কে তারা বর্ণনা করেছিলেন এই কাজের জন্য তারা দুজন নোবেল পুরস্কার পান এই পদ্ধতি দিয়ে আমরা একক লেয়ারের গ্রাফিন তৈরি করতে পারি কিন্তু এটাতে কীভাবে পণ্যটা প্রদর্শিত হবে সেটাতে পর্যাপ্ত নিয়ন্ত্রণের একটি নির্দিষ্ট অভাব দেখা যায় সুতরাং তারা অন্য উপায় দেখার চেষ্টা করেন যেখানে তারা একটা ফর্মের গ্রাফিন কেমিকাল ভেপার ডিপোজিশন দ্বারা তৈরি করার চেষ্টা করেন যেখানে কিছু সারফেসের ওপর উচ্চ কার্বনযুক্ত গ্যাস কে কনডেন্স করা হয় এবং তারপর সাবস্ট্রেট টা কেমন হবে এবং কি শর্ত আছে সেগুলো দিয়ে গ্রাফিন তৈরি করা হয় কিন্তু যেই পদ্ধতিটা সব সময় ব্যবহার করা হয় সেটা হল রিডাকশন অফ গ্রাফিন অক্সাইড এটা করার জন্য ওরা গ্রাফাইট কে নেন কারণ এই উপাদানটা সহজে পাওয়া যায় গ্রাফাইটটাকে খুব শক্তিশালী অক্সাইডাইজিং কন্ডিশনে ফেলা হয় অর্থাৎ এটাকে উচ্চ অম্লীয় পরিবেশ উচ্চ জারণ পরিবেশ এ ফেলা হয় ইত্যাদি এবং এটার জন্য গ্রাফাইটের লেয়ার গুলো আলাদা হয়ে যায় এবং এটা করা হয় একটা লিকুইড মিডিয়ামে এর ফলে আলাদা হয়ে যাওয়া লেয়ার গুলো ভাসতে থাকে এটা হয়েছে কারণ এই জারণ প্রক্রিয়াটা এই লেয়ারড কাঠামো দিয়ে হয়েছে এই করেই সমস্ত লেয়ার গুলো আলাদা হয়েছে সুতরাং প্রত্যেকটা লেয়ার কে আলাদা করে বার করা যাবে এবং সেই পয়েন্টে ওগুলো হল জারিত লেয়ার এগুলো হল গ্রাফিন অক্সাইড এবং এদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে অক্সিজেন আছে কিন্তু আমরা গ্রাফিন অক্সাইড চাই না আমাদের শুধু গ্রাফিন টা লাগবে অতএব গ্রাফিন পাওয়ার জন্য এই গ্রাফিন অক্সাইডটাকে রিডিউস করতে হবে সুতরাং এটার ওপরে কিছু রিডিউসিং কন্ডিশন ব্যবহার করা হয় এবং গ্রাফিন অক্সাইডের রিডাকশন করলে গ্রাফিণ পাবো বৃহত্তর স্কেল সংশ্লেষণ এর ক্ষেত্রে বেশিরভাগ লোকেরা এই পদ্ধতিটা ব্যবহার করে যেটা হল গ্রাফিন অক্সাইডের রিডাকশন এই পদ্ধতিটার সাহায্যে উপাদানটাকে খুব সহজে পরিচালনা করা যেতে পারে কিন্তু এই প্রক্রিয়াটার একটা ব্যাপার হল যে আমরা গ্রাফিন অক্সাইড থেকে মিশ্রিত সমস্ত অক্সিজেনকে সম্পূর্ণ ভাবে বাদ দিতে পারবো না ওই লেয়ারটাতে কিছু অবশিষ্ট অক্সিজেন থাকবে এবং যেহেতু আমরা একটা 2 ডি উপাদান নিয়ে কাজ করছি লেয়ারে বেশ কিছু অ্যাটম বেঁচে থাকবে এই জন্য লোকেরা গ্রাফিনের যেই তাত্ত্বিক বৈশিষ্ট্যর কথা বলে সেই বৈশিষ্ট্য গুলো পাওয়া যায় না অতএব গ্রাফিন অক্সাইড কে রিডিউস করে গ্রাফিনের একটা একক লেয়ারের যে বৈশিষ্ট্য গুলো পাওয়া যায় সেগুলোর সাথে তাত্ত্বিক বৈশিষ্ট্যর অনেক তফাৎ আছে সুতরাং রিডিউসড গ্রাফিন অক্সাইড গ্রাফিনের কাছাকাছি আসে কিন্তু এটা গ্রাফিন কে উপস্থিত করার সব থেকে ভালো উপায় নয় এই ভাবেই গ্রাফিন কে তৈরি করা হয় এবং যেহেতু আমরা এই টপিকটার ব্যাপারে কথা বলছি তাই বোঝা দরকার যে এই গ্রাফিনের লেয়ারড কাঠামোটা অনেক কিছু এরকম জিনিস ঘটতে সাহায্য করেছে এটা খুব আকর্ষণীয় একটা কম্পাউন্ড কারণ এই লেয়ার গুলোর মাঝে এই দুর্বল বন্ড গুলো আছে আবার লেয়ার গুলোর ভিতরে এই শক্তিশালী বন্ড গুলো আছে সুতরাং যখন লিথিয়াম আয়ন ব্যাটারী কে নেওয়া হয় ব্যাটারীটার আনোডে সরল লিথিয়ামের জায়গাতে কার্বনযুক্ত কম্পাউন্ড থাকে কারণ লিথিয়াম অ্যাটম গুলো এখানে গিয়ে বসতে পারে এবং আমরা তাহলে এটা পাবো সুতরাং এই কম্পাউন্ড গুলোকে ইন্টারকালেশন কম্পাউন্ড বলা হয় ইন্টারকালেশন এমন একটা প্রক্রিয়া যা দিয়ে গ্রাফাইটের লেয়ার গুলোর মধ্যে ঢোকা যাবে এই গ্রাফাইট ভিত্তিক ইন্টারকালেশন কম্পাউন্ড কার্বন ভিত্তিক ইন্টারকালেশন কম্পাউন্ড গুলো নিয়ে খুব ভালো করে স্টাডি করা হয়েছে এবং অনেক ব্যবহারও করা হয়েছে এই প্রক্রিয়াটা ব্যবহার করে আমরা কার্বন কাঠামোতে প্রবেশ করতে পারি এখন কিছু প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে যেখানে জারণের সাহায্যে কাঠামোতে প্রবেশ করা যেতে পারে এবং পুরো কাঠামোটাকে খুলে দেওয়া যেতে পারে সুতরাং এখানে এটাই হল মূল ধারণা এখানে একটা গ্রাফিন লেয়ার দেখছ যদি মেকানিকাল এক্সফোলিয়েশন করা হয় যেটা হল গ্রাফিন লেয়ার গুলোকে মেকানিকালি সরানো তাহলে এরকম লেয়ার পাবো আমরা শুধু hexagonally bonded কার্বন অ্যাটম গুলো পাবো প্রথমে যে গ্রাফাইটটা ছিল সেটা ত্রুটিমুক্ত ছিল এবং এটা পাওয়া যাবে যদি উচ্চমুখী পাইরোলাইটিক গ্রাফাইট দিয়ে শুরু করতাম আমাদের কাছে খুব ভালো গুণের গ্রাফাইট আছে যেখানে অনেক বড় বড় গ্রাফাইটের স্ফটিক আছে আর যদি এটাতে লেয়ার গুলোকে ছাড়ানো হয় আমরা এরকম কিছু একটা পাবো আমরা শুধু মাত্র hexagonally bonded কার্বন অ্যাটম গুলোকে পাবো আর কিছু না এই উপাদানের বিশ্লেষণ করলে যেই ডেটাটা পাবো এটাই মূলত আমাদের কাছে যা আছে এবং মেকানিকাল এক্সফোলিয়েশন দিয়ে আমরা এটা করতে পারি কারণ গ্রাফাইট কাঠামোতে কোন রাসায়নিক বস্তু কে উপস্থাপিত করা হয় নি এবং যতক্ষণ গ্রাফাইট কাঠামোটা খাঁটি আছে যে গ্রাফিন টা পাবো সেটাও খাঁটি এবং পরিষ্কার থাকবে এখন যদি গ্রাফাইট কে নেওয়া হয় এবং ওটাকে শক্তিশালী জারণ এজেন্ট দিয়ে ট্রিট করা হয় যেটা এখানে দেখানো হয়েছে তাহলে যে শিটটা পাবো সেটা একটু এখানে যা আছে সেটার থেকে আলাদা হবে এখানে শুধু মাত্র কার্বন অ্যাটম গুলো আছে যেগুলো নিজেদের সাথে বন্ডেড আছে কিন্তু দেখবে যে এখানে আরও অনেক গ্রুপ আছে এখানে একটা OH দল আছে এখানে কাঠামোর সাথে অক্সিজেন বন্ডেড আছে আর ধার গুলোতে অনেক সময় COOH গ্রুপকে পাওয়া যায় এখানে অনেক এরকম গ্রুপ যুক্ত আছে এবং এটাই এখানে পাই গ্রাফিন কাঠামোর সাথে যুক্ত অনেক অক্সিজেনযুক্ত গ্রুপ আছে কারণ এটার ওপর জারণ প্রক্রিয়া করা হয়েছে অতএব এটাই পাবো যদি গ্রাফাইটটাকে শক্তিশালী জারণ এজেন্টের সাথে ট্রিট করা হয় সুতরাং এটাকে গ্রাফিন অক্সাইড বলা হয় এই ছোট ফর্ম GO টা দেওয়া আছে যদি লিটারেচার দেখা হয় তাহলে GO টার্ম টা দেখতে পাবো যেখানে এটার মানে হল গ্রাফিন অক্সাইড এখানে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা একটা স্কিমেটিক এবং এটা আমাদের একটা ধারণা দেয় যে গ্রাফিন লেয়ারের দুদিকেই অনেক অক্সিজেনযুক্ত কম্পাউন্ড পাবো এবং এখানে সেটাই আছে দেওয়া আছে যে এটা একটা 2 ডি কাঠামো এবং আমরা এটার বৈশিষ্ট্য মাপতে চাইছি এই সমস্ত গ্রুপ যেগুলো কাঠামো থেকে ঝুলছে সেগুলো বৈশিষ্ট্যর ওপর প্রভাব ফেলবে কারণ যে উপাদানকে পরীক্ষা করা হচ্ছে সেটার এগুলো একটা গুরুত্বপূর্ণ অংশ সুতরাং এই গ্রাফিন অক্সাইডকে রিডিউস করা দরকার আমরা এই রিডিউসড গ্রাফিন অক্সাইড স্যাম্পল পাই যেটাতে অক্সিজেনযুক্ত কম্পাউন্ড গুলোকে অনেকটা সরানো হয়েছে অতএব এটাই হল রিডিউসড গ্রাফিন অক্সাইড এখানে দেখতে পাচ্ছ কতগুলো গ্রুপ কমে গেছে তবুও এখানে কিছু গ্রুপ আছে আবার বলছি এটা পুরোটাই একটা স্কিমেটিক সুতরাং এই গ্রুপের সং টা হয়তো এতটাও কমে না এটা শুধু দেখানর জন্য যে এখানে অল্প কিছু গ্রুপ পড়ে থাকে এই গ্রাফিন অক্সাইডে এই সমস্ত জিনিসগুলো বসে থাকে এবং রিডাকশন করলে এই সমস্ত কম্পাউন্ডের সংখ্যা হটাৎ করে কমে যায় অতএব এটাকে রিডিউসড গ্রাফিন অক্সাইড rGO বলা হয় লিটারেচারে GO এবং rGO এই দুটো টার্ম অনেক বার দেখবে এই রিডিউসড গ্রাফিন অক্সাইডে অনেক কম সংখ্যক অক্সিজেনযুক্ত কম্পাউন্ড থাকে অতএব এই পণ্য টা অনেকটা গ্রাফিনের মতন আচরণ করে নির্দিষ্ট ধরনের শিল্প প্রয়োগ গুলোর জন্য যেখানে গ্রাফিন বা গ্রাফিনের কাছাকাছি একটা উপাদান তৈরি হয় সেখানে এই পদ্ধতিটাই ব্যবহার করা হয় যেখানে গ্রাফিন অক্সাইড কে রিডিউস করে এগুলোকে অন্য কাজে ব্যবহার করা হয় যেমন কোটিং এর কাজে ব্যাবহার করা হয় এখন এই রিডাকশন প্রক্রিয়াকে হিটিং অথবা রাসায়নিক প্রক্রিয়া অথবা বিকিরণ দিয়েও করা যেতে পারে অনেক ভাবে এই গ্রাফিন অক্সাইড কে ট্রিট করা যেতে পারে যাতে রিডিউসড গ্রাফিন অক্সাইড পাওয়া যায় এবং এটা আমাদের জন্য খুবই দরকারি সুতরাং এই সমস্ত ভাবে আমরা গ্রাফিন তৈরি করতে পারি এখন গ্রাফিনের কিছু বৈশিষ্ট্য এবং গ্রাফিনের কিছু আকর্ষণীয় দিক গুলোকে দেখা যাক গ্রাফিনের ব্যান্ড কাঠামোটা যদি দেখা হয় তাহলে দেখবো যে এটার জিরো ব্যান্ড গ্যাপ আছে এটার মানে হল যে পরিবহন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড গুলো নিজদের স্পর্শ করে ব্যবহারিক উদ্দেশ্য এর জন্য ব্যান্ড গ্যাপটা জিরো হবে সুতরাং k স্পেসে মোমেন্টাম স্পেসে আমাদের দেখতে হবে Brillouin zone এর ঠিক কোথায় দেখা উচিত এবং দেখতে হবে কোন অঞ্চল গুলোতে এই সংযোগ টা হচ্ছে যদি ব্যান্ডগ্যাপ টার দিকে তাকানো হয় দেখবো যে এটা একটা জিরো ব্যান্ড গ্যাপ উপাদান এটা প্রাকৃতিক ভাবে উপাদানের অনেক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে ধরা যাক কিকরে তারা বিকিরণের সাথে ইন্টারঅ্যাক্ট করে যেগুলো ওর ওপর ফেলা হয় আবার ধরা যাক যে যে বৈদ্যুতিন অ্যাপ্লিকেশন এর জন্য ব্যবহার করবো সেটাতে তার আচরণটা কি হবে এই সমস্ত জিনিস ব্যান্ড গ্যাপ এর ওপর নির্ভর করে অতএব জিরো ব্যান্ড গ্যাপ থাকলে এই সব পরিস্থিতিতে এই উপাদানটা দিয়ে কিছু করা যাবে অপটিক্যাল বৈশিষ্ট্য এর টার্মে যদি একটা একক গ্রাফিনের লেয়ার কে আলাদা করা হয় এটা প্রায় স্বচ্ছ হয় সুতরাং তাত্ত্বিকভাবে তারা অনুমান করে যে আমরা একটা লেয়ার দিয়ে প্রায় 2 থেকে 3 শোষণ করতে পারি কিন্তু বোঝা দরকার যে এটা একটা একক লেয়ার এটার মানে হল যে যদি 10 20 লেয়ার কে বসানো হয় শোষণ এর টা বাড়তে থাকে এবং ধীরে ধীরে গ্রাফিন থেকে গ্রাফাইটে যায় এবং এটা পুরোপুরি অস্বচ্ছ হয়ে যায় সুতরাং এটা যদি একটা একক লেয়ার হয় তাহলে এটা স্বচ্ছ হবে এবং এই স্বচ্ছতা টা কমতে থাকে যত আমরা লেয়ার গুলোর সংখ্যা বাড়াতে থাকি একক লেয়ার হিসেবে এটা স্বচ্ছ হয় অতএব গ্রাফিনের একক লেয়ারটাকে অনেক অপটোইলেক্ট্রনিক অ্যাপ্লিকেশন এ ব্যবহার করা হয় যেখানে আলো লেয়ার গুলো দিয়ে পাস করে আমরা এই লেয়ারটাকে ওপরে বসাতে পারি এখনো এটা দিয়ে আলো যাবে এবং গ্রাফিনের বৈশিষ্ট্য আমরা কিছুটা হলেও পাবো তাই এটা অ্যাপ্লিকেশনের জন্য কিছুটা হলেও গ্রহণযোগ্য সুতরাং এটা জেনে ভালো হল বৈদ্যুতিক বৈশিষ্ট এর টার্মে যেহেতু ব্যান্ডগ্যাপটা জিরো তাই ব্যান্ড কাঠামোটার খুব উচ্চ বৈদ্যুতিন গতিশীলতা আছে অতএব অনুমান গুলো আছে যদি লিটারেচার দেখা হয় তাহলে এই সংখ্যা গুলোর প্রকরণ দেখবো কারণ পদার্থের গুণমানের মধ্যে পার্থক্য রয়েছে আগে যা বলেছিলাম যে কিছু লোকেরা যান্ত্রিক এক্সফোলিয়েশন থেকে আসা গ্রাফিন দিয়ে কাজ করে যেটা আরও পরিষ্কার কিন্তু এটার অন্য কিছু বাধা আছে অনেক লোকেরা রিডিউসড গ্রাফিন অক্সাইড দিয়ে কাজ করে যার অন্য সমস্ত বাধা আছে কিছু অক্সিজেনযুক্ত গ্রুপের জন্য সুতরাং আগে থেকে যদি এই উপাদান যেটা দিয়ে শুরু করবো সেটাতে এই প্রকরণটা থাকে তাহলে স্বাভাবিকভাবে ফলাফলেও একই প্রকরণ পাবো কিন্তু আশা করা হয় যে এটা তামার থেকে বিদ্যুতের আরও ভালো পরিবাহক এটা অনেক বড় প্লাস পয়েন্ট আমাদের কাছে এমন একটা সলিড উপাদান আছে যেটা তামার থেকে আরও ভালো পরিবাহক এর জন্য এটাকে অনেক কাজে ব্যাবহার করা যেতে পারে গ্রাফিন একটা একক লেয়ার এবং এটা তামার থেকে ভালো কাজ করে গ্রাফিনের আরেকটা আকর্ষণীয় জিনিস হল পোরোসিটি যদি কাঠামোটাকে দেখ তাহলে এই ষড়ভুজ গুলোকে দেখতে পাবে কয়েকটা ষড়ভুজ আঁকছি যাতে বোঝা যায় যে কি নিয়ে আমরা এখানে কাজ করছি অন্তত তিনটে ষড়ভুজ কে দেখা যাক এখন এখানে অ্যাটম গুলো রয়েছে এবং এগুলোর মধ্যে গ্যাস পাস করা যাক লোকেরা এটা দেখে বোঝার চেষ্টা করে যে এটা থেকে কি পাওয়া যেতে পারে কারণ এটা অ্যাটমের একটা পাতলা লেয়ার দেখতে চাই এটা দিয়ে গ্যাস পাস করালে কি হবে দেখা যায় যে এমনকি সব থেকে ছোট গ্যাস - হীলিয়াম্ সরি এটা হাইড্রোজেন হবে না কারণ হাইড্রোজেন হল H2 এবং এটা হল হিলিয়াম এটাতে একটা অ্যাটম আছে এবং হাইড্রোজেনে দুটো অ্যাটম আছে যদি দুটো অ্যাটম থাকে তাহলে বন্ডিং এর জন্য অ্যাটম গুলোর সাইজ কমে যাবে এমনই কাঠামো আছে সবের মধ্যে এটা সব থেকে ছোট হচ্ছে এবং পিরিয়ডিক টেবিল এ গেলে দেখতে পাবে সুতরাং এটা দেখার বিষয় যে কোন উপাদান গুলো হীলিয়াম্ কে পাস করার অনুমতি দিচ্ছে কোন উপাদান গুলো হীলিয়াম্ কে ভেতরে আটকে রাখে ইত্যাদি এবং দেখা গেছে যে গ্রাফিন উপাদান হীলিয়াম্ এর কাছে অভেদ্য হীলিয়াম্ গ্রাফিনের মধ্যে দিয়ে যেতে পারে না হীলিয়াম্ গ্রাফিনের ভেতর দিয়ে যেতে পারে না এটা খুবি আকর্ষণীয় কারণ এটার প্রযুক্তিগত প্রভাব ও প্রয়োগ আছে যদি আমরা হীলিয়াম্ এর বেলুন বানাতে চাই যেটা হাইড্রোজেন বেলুনের থেকে অনেক বেশি নিরাপদ জনক আমরা এটা করে হীলিয়াম্ উপাদান টাকে নষ্ট করতে পারবো না কারণ এটা সহজে পাওয়া যায় না সুতরাং আমরা কেবল ধরে নিতে পারি না যে আমরা হীলিয়াম্ নষ্ট করতে পারি সুতরাং হীলিয়াম্ কে ঠিক করে ব্যবহার করা খুবই দরকার যদি আমাদের কাছে একটা হীলিয়াম্ বেলুন থাকে তাহলে আমরা এই গ্রাফিনের লেয়ারটাকে ব্যবহার করতে পারি যার ফলে হীলিয়াম্ এর কোন লিক হবে না একই ভাবে যদি সিলিন্ডার থাকে যার মধ্যে হীলিয়াম্ থাকে তাহলে সিলিন্ডারে এরকম লেয়ার গুলো থাকতে পারে যেখানে অন্য উপাদান গুলো কাঠামো টা দিয়ে যেতে পারে কিন্তু এটা পাস করতে পারবে না সুতরাং হীলিয়াম্ এর সব থেকে ছোট অ্যাটম কে গ্রাফিনের লেয়ার বাধা দেয় এটা গ্রাফিনের একটা আকর্ষণীয় বৈশিষ্ট্য এখন গ্রাফিনের চৌম্বকীয় বৈশিষ্ট গুলো দেখা যাক যদি লিটারেচার দেখা হয় তাহলে উপাদানের গুণের ওপর নির্ভর করে ওখানে আরও অনেক বৈশিষ্ট আছে সাধারণত লিটারেচারে আমরা দেখেছি এটা সাধারন তাপমাত্রাতে ফেরোম্যাগনেটিক আচরণ করে এবং ফেরোম্যাগনেটিক আচরণটা আরও বেশি হবে যদি গ্রাফিন লেয়ারের সংখ্যা কম হয় আর আগে যা বলেছি এই adatoms গুলো হল অ্যাটম গুলো এবং এদের উপস্থিতি একটা প্রভাব ফেলে Adatoms গুলো অ্যাটম যারা সারফেসে শোষিত হয় এটা একটা একক লেয়ার সুতরাং কিছু একটা সারফেসে ফিক্স হয় এগুলো অ্যাটমের একটা একক সেট হবে যা গ্রাফিনের সারফেসের ওপর ফিক্স হয় এবং এদের উপস্থিতি শিটের চৌম্বকীয় আচরণে একটা পার্থক্য আনে অতএব এটার জন্য একটা পার্থক্য দেখা যায় এখন গ্রাফিনের যান্ত্রিক বৈশিষ্ট কে দেখা যাক এগুলো প্রযুক্তিগত প্রয়োগের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত আকর্ষণীয় তুলনার জন্য আমাদের কাছে এখানে তিনটে উপাদান আছে অ্যালুমিনিয়াম গ্রাফিন এবং ইস্পাত যদি ইয়ং'স মডুলাস অফ ইলাস্টিসিটি Young's modulus of elasticity নেওয়া হয় তাহলে দেখবে যে উপাদানের স্থিতিস্থাপক প্রকৃতি যেটা গ্রাফিনের জন্য পাবো সেটা স্টিলের থেকে অনেক বেশি হবে সুতরাং কঠিনতার দিক থেকে এটা স্টিলের চেয়ে বেশি মাত্রার অবশ্যই এটা অ্যালুমিনিয়ামের চেয়ে স্পষ্টতই ভাল একটা সলিড উপাদান হিসাবে এটা অনেক শক্তিশালী আপেক্ষিক অর্থে নয় এটা কাজ করার জন্য খুব শক্ত উপাদান হবে এটা সহজেই ইলাস্টিকালি বিকৃত হয় না এটাকে বিকৃত করতে আমাদের অনেক চাপ দিতে হবে এটার টেন্সাইল স্ট্রেংথ ও অনেক বেশি এটার টেন্সাইল স্ট্রেংথ স্টিল বা অ্যালুমিনিয়ামের থেকে দুই বা তিন গুণ বেশি আর অনেক বেশি হালকাও এটার ঘনত্ব কার্বন উপাদানের মতন একই বেশির ভাগ কার্বন উপাদান গুলোর ঘনত্ব 2 gramscc র মতন হয় এবং এটার ঘনত্ব প্রায় 22 gramscc সুতরাং এটা নিশ্চিত ভাবে যা দেখছ তার থেকে কম হবে আর স্টিল এবং অ্যালুমিনিয়ামের থেকে ত কম হবেই সুতরাং আমরা শুধু মাত্র বেশি শক্তি এবং মডুলাস অফ ইলাস্টিসিটি পাচ্ছি না আমরা কম ঘনত্ব ও পাচ্ছি এবং সেটা কাঠামোগত প্রয়োগের জন্য খুবই কার্যকর উধাহরণ হিসেবে আমরা যদি দেখি যে বিমানগুলো কীভাবে বিকশিত হয়েছে তাহলে দেখবো যে এই ডাইরেকশণে তারা বিকশিত হয় এই কারণে আগেকার দিনে বিমানগুলো স্টিল দিয়ে খুব একটা বানানো হোতো না যখন লোকেরা এটার সেন্স পেলো তারা বুঝতে পারলো কিকরে উপাদান গুলোকে হ্যান্ডেল করতে হবে এবং কিকরে উপাদান গুলোকে চিহ্নিত করতে হবে তারা স্টিলের থেকে অ্যালুমিনিয়াম কে বেশি পছন্দ করতো সুতরাং আগেকার দিনে বিমানগুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হোতো কারণ স্টিলের থেকে অ্যালুমিনিয়ামের জোর অনেক বেশি সুতরাং এটা হল শক্তি প্রতি একক ভর সুতরাং এখন গ্রাফিন নেওয়া যাক ওরা অ্যালুমিনিয়াম থেকে সংমিশ্রণের গুলোর দিকে যাচ্ছে এবং ওই সংমিশ্রণ গুলো আরও শক্তিশালী হয়ে উঠবে যদি ওটাতে গ্রাফিনের একটা লেয়ার দেওয়া হয় এটা করে আমরা শক্তিশালী এবং খুব হালকা একটা উপাদান পাবো অতএব এটার জন্য স্পেসিফিক স্ট্রেন টা বেড়ে যায় এবং স্বাভাবিকভাবে প্লেন টা আরও বড় হবে প্লেন টা আরও লোড বইতে পারবে এবং প্লেনের নিজের ওজনও কমে যাবে যখন প্লেনকে চালানো হয় প্লেনের নিজের একটা ওজন আছে এবং যাত্রী এবং পণ্যসম্ভার এরও ওজন আছে এবং আরও অনেক কিছু এবং এই সব কটাকে ধরে রাখার জোর থাকা দরকার প্লেনটার না ভেঙ্গে গিয়ে সুতরাং এটা করার জন্য প্লেনটাকে একটা শক্তিশালী উপাদান দিয়ে তৈরি করা দরকার এবং এটা খুবই গুরুত্বপূর্ণ লোকেরা বলেও যে গ্রাফিন কতটা শক্তিশালী উধাহরণ হিসেবে যদি কিছু ওজনের একটা পশুকে নেওয়া হয় এটাকে একটা গ্রাফিন শিট দিয়ে সাপোর্ট করা যাবে গ্রাফিন শিটটা এতো পাতলা যে এটার ওজন টা পশুর চুলের একক স্ট্র্যান্ডের ওজনের থেকে কম সুতরাং যদি পশুর চুলের একক স্ট্র্যান্ড নিয়ে ওটাকে ওজন করা হয় এবং গ্রাফিন শিটটার ওজন করা হয় তাহলে শিট আর চুলের একক স্ট্র্যান্ডের ওজন প্রায় এক হবে এবং শিটটা খুব সহজে পশুটার ওজনকে ধরে রাখতে পারবে সুতরাং এটা থেকে বুঝতে পারছ যে গ্রাফিনের একটা একক লেয়ার কে আমাদের পক্ষে দেখা খুবই কষ্টকর হবে প্রকৃতপক্ষে আমরা এই একক লেয়ারটা দেখতেই পারবো না যেটা একটা পুরো পশুকে খুব সহজেই ধরে রাখতে পারে অর্থাৎ এই শিট প্রায় ভাসবে অতএব বুঝতে পারছ গ্রাফিন কতটা শক্তিশালী আর এর যান্ত্রিক বৈশিষ্ট্য কতটা গুরুত্বপূর্ণ এখন তাপীয় বৈশিষ্ট্য টাকে দেখা যাক এবং এটাও খুবই আকর্ষণীয় বেশি তাপীয় পরিবাহিতা থাকার জন্য অনেক শক্তিশালী কোভ্যালেন্ট বন্ড থাকা দরকার মনে রাখবে যে যখন আমরা স্টিল বা যে কোন উপাদানের তাপীয় পরিবাহিতা দেখি এই তাপীয় পরিবাহিতা প্রক্রিয়া তে দুটো যোগদান থাকে এটা হয় ইলেক্ট্রন গুলোর জন্য ইলেক্ট্রন গুলো ঘোরা ফেরা করে এবং যদি স্যাম্পলের একটা দিকে বেশি তাপ দেওয়া হয় তাহলে সেখানে ইলেক্ট্রন গুলো বেশি তাপকে সাড়া দেবে এবং তাদের শক্তি বাড়তে থাকবে অতএব ইলেক্ট্রন গুলো বেশি শক্তি নিয়ে ভাসতে থাকে এবং উপাদানটাতে শক্তি নিয়ে যায় সুতরাং যত উপাদানের ভেতরে যাব তাপমাত্রা বাড়তে থাকবে এবং স্যাম্পলের দুই দিকে ইলেক্ট্রন গুলো এই শক্তিটা বেশি পাবে কারণ তারা একে অপরের সুঙ্গে ধাক্কা খায় ইত্যাদি সুতরাং স্যাম্পলের এই দিকে ইলেক্ট্রন গুলোর শক্তি অনেক বেশি এবং এই কারনেই আমরা বেশি তাপ অনুভব করতে পারি বার টা মূলত ঠান্ডা ছিল যখন তার সাথে গরম পৃষ্ঠের একটা দিকের সংস্পর্শ হয় তখন তাপ গরম পৃষ্ঠ থেকে ঠান্ডা বারে স্থানান্তরিত হয়েছিল ল্যাটিস ভাইব্রেশন দিয়েও তাপ স্থানান্তরিত হয় সুতরাং একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম যুক্ত থাকে তারা বন্ড দিয়ে যুক্ত থাকে কিন্তু প্রত্যেকটা অ্যাটম ভাইব্রেট করে এই করেই অ্যাটম গুলো ভাইব্রেট করে কিন্তু অ্যাটমের এনার্জির সাথে ভাইব্রেশনের বিস্তারের কোন সম্পর্ক নেই যদি অ্যাটমটা একটা দিকের কাছে থাকে যার তাপমাত্রা বেশি আছে তখন অ্যাটমটা বেশি ভাইব্রেট করতে থাকে যে অ্যাটম ওই দিক থেকে একটু দূরে আছে সেই অ্যাটমটা কম ভাইব্রেট করবে কিন্তু যেহেতু প্রতিবেশী অ্যাটম গুলো ভাইব্রেট করতে থাকে এই অ্যাটমটাও ধীরে ধীরে সেই রকম ভাবে ভাইব্রেট করতে থাকে সুতরাং আমরা বলতে পারি যে তাপটা একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে যায় এবং এই করেই প্রক্রিয়াটা চলতে থাকে এবং একটা দিক থেকে আরেকটা দিকে এই করেই তাপটা আসে এখন বন্ড গুলো যত বেশি শক্তিশালী হবে তত তাড়াতাড়ি এই তাপের চলাচলটা হবে এই কারনেই একটা শক্ত কোভ্যালেন্ট বন্ডেড উপাদানের বেশি তাপ পরিবাহিতা থাকে এটার হয়তো খুব ভালো বৈদ্যুতিন পরিবাহিতা নেই কারণ খুব একটা বেশি ফ্রি ইলেক্ট্রন নেই কিন্তু তাপ পরিবাহিতার জন্য ফ্রি ইলেক্ট্রন এবং ল্যাটিস ভাইব্রেশন সাহায্য করে কিন্তু সাধারণ তাপমাত্রাতে বৈদ্যুতিন পরিবাহিতার জন্য ল্যাটিস ভাইব্রেশন সাহায্য করে না যদি একটা উপাদান থাকে যার শুধু মাত্র ভালো ল্যাটিস ভাইব্রেশন আছে কিন্তু বেশি ফ্রি ইলেক্ট্রন নেই তাহলে ভালো বৈদ্যুতিন পরিবাহিতা পাবো না কিন্তু ভালো তাপ পরিবাহিতা পাবো এই কারনেই হীরা এমন একটা উপাদান যার খুব ভালো তাপ পরিবাহিতা আছে কিন্তু জিরো বৈদ্যুতিন পরিবাহিতা আছে সুতরাং হীরা বৈদ্যুতিকভাবে একটা অন্তরক কিন্তু এটা একটা খুব ভালো তাপ পরিবাহক কিন্তু দেখবে যে গ্রাফিনের ভালো বৈদ্যুতিন পরিবাহিতা ও আছে যেটা তামার কাছাকাছি বা তার থেকেও ভালো এটা ছাড়াও গ্রাফিনের খুব ভালো তাপ পরিবাহিতা আছে যেটা হীরার কাছাকাছি বা তার থেকেও ভালো সুতরাং আমাদের কাছে এমন একটা উপাদান আছে যেটার অনেক ভালো বৈশিষ্ট্য আছে এটাকে অনেক জায়গাতে প্রয়োগ ও করা হয় এ ছাড়াও বৈদ্যুতিন পরিবাহিতা এবং তাপ পরিবাহিতার জন্য এটাকে সব থেকে ভালো উপাদান বলেই ধরা হয় এই সমস্ত কারনেই গ্রাফিন এত বেশি আকর্ষণীয় এবং সবাই এটা দিয়ে কিছু না কিছু পণ্য বানাতে চায় গ্রাফিনের এত ভালো তাপ পরিবাহিতা আছে কারণ এটার মধ্যে খুব শক্ত কোভ্যালেন্ট বন্ড আছে এখন গ্রাফিনের রাসায়নিক বৈশিষ্ট গুলো দেখা যাক যেহেতু গ্রাফিনের লেয়ার আছে তাই এখানে আরেকটা খুব আকর্ষণীয় সিচুয়েশন আছে সাধারণত যদি একটা বাল্ক উপাদান থাকে আমরা আগে যা দেখছিলাম যে এই উপাদানের সারফেসে অ্যাটম গুলো রিঅ্যাক্ট করে আবার বাল্কের ভেতরে অ্যাটমের যেই গুচ্ছ গুলো আছে সেগুলো সব ডাইরেকশণে রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না শুধু মাত্র সারফেসের ওপরে যেই অ্যাটম গুলো আছে সেগুলোই রিঅ্যাকশনে অংশগ্রহণ করে এখন বাল্ক উপাদানটা যত ছোট হবে তত বেশি করে অ্যাটম গুলো রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে কিন্তু গ্রাফিনে আমরা একটি খুব অনন্য পরিস্থিতিতে পৌছব যেখানে সমস্ত অ্যাটম গুলো রিঅ্যাক্ট করার একটা স্থিতিতে আছে সুতরাং এটা একটা খুব অনন্য পরিস্থিতি এটা আমরা এই মুহূর্তে অন্য কোন উপাদানে পাবো না যেখানে ওই উপাদানটাতে সমস্ত জিনিসগুলো রিঅ্যাক্ট করে অথবা রিঅ্যাক্ট করার একটা স্থিতিতে যায় হয়তো তারা রিঅ্যাক্ট করতে পারে কিন্তু তারা রিঅ্যাক্ট করার স্থিতিতে নেই কারণ অ্যাটম গুলো উপাদানের ভিতরে আছে এখানে অর্থাৎ গ্রাফিনে কোন অভ্যন্তর নেই এখানে পুরোটাই একটা সারফেস অতএব এখানে সারফেসের সব অ্যাটম গুলোই রিঅ্যাক্ট করার স্থিতিতে আছে এটাই শুধু নয় সমস্ত অ্যাটম গুলো দুই দিক থেকে রিঅ্যাক্ট করতে পারে অতএব অ্যাটম গুলো ওপর থেকে রিঅ্যাক্ট করতে পারে আবার নিচ থেকেও রিঅ্যাক্ট করতে পারে সুতরাং এটা খুবই একটা অন্যান্য পরিস্থিতি এই ব্যাপারটা অন্য কোন উপাদানে দেখতে পাবে না যেখানে উপাদানের সমস্ত অ্যাটম গুলো রিঅ্যাক্ট করতে পারে এটাই শুধু নয় সারফেসের দুই দিক থেকেই অ্যাটম গুলো রিঅ্যাক্ট করতে পারে অতএব এটা বিক্রিয়াতে অংশ নেওয়ার ক্ষমতাকে খুব উল্লেখযোগ্য উপায়ে প্রভাবিত করে সুতরাং গ্রাফিন আমন একটা উপাদান যেখানে প্রত্যেকটা বৈশিষ্ট্য যেমন বৈদ্যুতিক বৈশিষ্ট তাপ বৈশিষ্ট চৌম্বকীয় বৈশিষ্ট রাসায়নিক বৈশিষ্ট অপটিকাল বৈশিষ্ট্য সব কটাতেই একটা অনন্য পরিস্থিতি তৈরি করে এটার কারণ হল গ্রাফিনের একটা একক লেয়ার আছে এর জন্য বন্ড কাঠামোটা আলাদা রিঅ্যাক্টিভিটি টা আলাদা কিন্তু এই বন্ড গুলো খুবই শক্ত অতএব গ্রাফিনের জোরশক্তি অনেক গ্রাফিনের এটা একটা বেশ ভালো সংমিশ্রণ এবং এই সব কটা বৈশিষ্ট্য আমাদের খুবই কাজের কেমিকাল রিঅ্যাক্টিভিটির দিক থেকে গ্রাফিনের আরও একটা আকর্ষণীয় জিনিস আছে যেটা হল যদি কার্বন উপাদানটাকে নেওয়া হয় এটা প্রকৃতিতে পাওয়া যায় আমরা জানি যে পলিমার হল কার্বনযুক্ত কম্পাউন্ড কিন্তু এগুলো এমন উপাদান যা প্রকৃতিতে নষ্ট হয় না সুতরাং এদের সাথে এই সমস্ত সমস্যা আছে কিন্তু গ্রাফাইট আকারে কার্বন এমন একটা জিনিস যেটাতে প্রকৃতি সর্বদা স্বাচ্ছন্দ্য বোধ করে সুতরাং গ্রাফিনের সাথে প্রত্যাশাটাও হল যে প্রকৃতি এটাকে খুব ভালভাবে পরিচালনা করতে পারে এই কাঠামোর ওপরে যদি একটা লেয়ার দেওয়া হয় তাহলে একটা বিশেষ বৈশিষ্ট্য পাওয়া যায় এবং এটা একটা খুব ভালো পরিস্থিতি যদি তড়িৎ পরিবাহিতার ব্যাপারে কথা বলা হয় উধাহরণ হিসেবে বিমানকে নেওয়া যাক একটা বিমান বায়ুমণ্ডল দিয়ে যায় এবং স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে যে কেউ বিমানে ভ্রমণ করেছে তারা জানবে যে বিমান বহুবার বৃষ্টির মধ্য দিয়ে উড়ে যায় বাইরে বৃষ্টি হয় বজ্রপাত হয় মাটি থেকে বজ্রপাত হচ্ছে সেটা দেখা যায় অবশ্যই বিমান গুলো এগুলো এড়ানোর চেষ্টা করে কিন্তু এটা হতে দিতে কেউ বাধা দিতে পারে না সুতরাং বজ্রপাত একটা বিমান কে আঘাত করবেই আগেকার দিনে মেটালিক বিমান হোতো বিমান গুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হোতো এটি ভিতরের মানুষের জন্য সুরক্ষা খাঁচা হিসাবে কাজ করে সুতরাং যখন বিদ্যুৎ আঘাত হানে তখন চার্জটি বিতরণ এবং ডিসচার্জ হয়ে যায় অ্যালুমিনিয়াম চার্জ কে জড় হতে দেয় না সুতরাং চার্জের স্থানীয় ভাবে বিল্ড আপ হয় না সাধারণত যদি পলিমার নেওয়া হয় তাহলে ঠিক উল্টোটা হবে কারণ পলিমারের পরিবাহিতা খুবই খারাপ এবং যদি ইলেক্ট্রন এর বিম পলিমারের ওপর পড়ে তাহলে পলিমারটা চার্জড হতে আরম্ভ করে আর একটা নির্দিষ্ট অঞ্চলে এই চার্জিং এর জন্য ওই অঞ্চলটা ওভারহিট হয়ে যায় যার ফলে স্পার্কিং হয় এটার জন্য যদি পলিমারের ওই অঞ্চলের নিচে কোন বৈদ্যুতিক সরঞ্জাম থাকে তাহলে এই সরঞ্জাম গুলো নষ্ট হয়ে যাবে কারণ ওই অঞ্চলে অনেক বেশি চার্জ বিল্ড আপ হবে সুতরাং এই সমস্ত সমস্যা হবে যদি সিস্টেম ইলেক্ট্রনকে ঠিক করে পরিবহন না করে বিমান যেটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি সেখান থেকে আমরা এমন একটা উপাদানে গেছি যেটা দিয়ে বিমান তৈরি করলে সেটার ওজন কমবে কিন্তু যখন একটা বিমান বায়ুমণ্ডলে থাকবে আমাদের বিমান এবং বিমানের ভিতরে যে যাত্রীরা আছে তাদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে বিদ্যুৎ এর থেকে তার মানে হল আমাদের পরিবাহিতার দিকে খেয়াল রাখতে হবে আবার যদি বিমান কে মেটাল দিয়ে তৈরি করি তাহলে বিমানের ওজন বাড়তে থাকবে এখন আমরা দেখেছি যে যে কোন সংমিশ্রিত উপাদানে গ্রাফিন কে ঢোকাতে পারি কারণ এটা একটা কার্বন ভিত্তিক উপাদান এবং গ্রাফিনে এই সারফেস লেয়ার পরিবাহিতা আছে এটার সাহায্য দিয়ে আমরা অনেক কিছু করতে পারি এবং আমরা বিস্তৃত জিনিসের মোকাবেলা করতে পারি সুতরাং গ্রাফিন একটা খুবই আকর্ষণীয় উপাদান সংক্ষেপে গ্রাফিন হল একটা 2 ডি ন্যানোমেটেরিয়াল এটা প্রকৃতপক্ষে বিজ্ঞানীদের চোখ খুলে দিয়েছে কারণ আমরা এই জাতীয় 2 ডি উপাদান স্বাধীনভাবে তৈরি করতে পারি এবং এটাকে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারি সুতরাং গ্রাফিন হল একটা অত্যন্ত আকর্ষণীয় উপাদান এবং এটার অনেক বৈশিষ্ট্য আছে এবং এটা দিয়ে অনেক নতুন জিনিস করা যেতে পারে এটি 2 ডি ন্যানোমেটেরিয়ালের ফিল্ড গুলোকে উন্মুক্ত করেছে যা সামগ্রিকভাবে আরও বড় ধারণা লোকেরা এখন আরও 2 ডি উপাদানের অন্যান্য সংমিশ্রণ গুলো সক্রিয়ভাবে অনুসন্ধান করছে যেটা এমন বৈশিষ্ট্য দিতে পারে যা তারা একই বৈশিষ্ট্যের 3 ডি সংস্করণে দেখেনি এটাই হল ন্যানোমেটেরিয়ালের সৌন্দর্য কারণ একটা উপাদান থেকে আমরা পুরোপুরি একটা নতুন বৈশিষ্ট্য পাচ্ছি যেটা একটা বাল্ক উপাদান থেকে আমরা পাবো না গ্রাফিন 2 ডি উপাদান হিসেবে খুবই কার্যকর এবং 2 ডি উপাদানের মধ্যে এটার অনেক আগ্রহ বেড়েছে এবং লোকেরা এটা নিয়ে কাজ করছে গ্রাফিনের খুবই আকর্ষণীয় কাঠামোগত বৈশিষ্ট এবং বৈদ্যুতিন বৈশিষ্ট আছে ব্যান্ড কাঠামো আর শক্তিশালী বন্ডের জন্য গ্রাফিনের খুব ভালো তাপ বৈশিষ্ট এবং চৌম্বকীয় বৈশিষ্ট আছে এর বৈশিষ্ট্য গুলো মেটালিক সিস্টেমের বৈশিষ্ট্যর থেকে অনেকটা আলাদা এটা উপকরণ গুলোতে সামর্থ্যের নতুন স্তর সেট করেছে এটা অন্যান্য 2 ডি উপকরণ গুলোতে গবেষণাকে উৎসাহিতত করেছে এবং গ্রাফিনের ওপর যেই কাজ হয়েছে সেটার থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে এটা বৈজ্ঞানিক গবেষণার ফিল্ড কে প্রসারিত করেছে সুতরাং আজকের ক্লাসের জন্য এতটাই রইল আমরা এখানেই থামব পরের ক্লাসে আমরা অন্য কিছু টপিক নিয়ে কথা বলবো